এখনো অবধি আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলেছি যে শক্তি পরিবহন করে গতিবেগ পরিবহন করে বা এই ধরণের বিষয় এই পাঠক্রমে আমরা এই বিষয়ে মনোনিবেশ করতে চাই যে কি হয় যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ দুটি ভিন্ন মাধ্যমের সীমানায় এসে পৌঁছয় আমরা জানি তারা হয় প্রতিফলিত হয় বা সঞ্চারিত হয় এই ঘটনা গুলির সঠিক গুণাঙ্ক কত হয় আমরা তা বুঝতে চাই এগুলি আমরা ম্যাক্সওেল এর সমীকরণMaxwell's equations থেকে আহরণ করব ও সে গুলির সাথে সম্পর্কিত সীমানা শর্ত গুলিও ব্যবহার করব তাহলে প্রথমেই আমি যা করব প্রথমে দেখব যান্ত্রিক তরঙ্গ কে একটি সীমানায় আনলে কি হয় তার পর তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলব তাই এই পাঠক্রমে আমরা মূলত মনোনিবেশ করব সীমানায় তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রতিফলনের ওপরে যেহেতু আমরা বিষয় টি বুঝতে চাই আমরা নিজেদের সীমাবদ্ধ রাখব দুটি তরঙ্গে যারা সীমানার ওপরে উল্লম্ব ভাবে পড়ছে কিন্তু তার আগে তোমরা এটা বুঝে নাও যে এই সীমানা টি ঠিক কেমন যেখানে প্রতিফলন হবে তাহলে আগে যান্ত্রিক তরঙ্গ নিয়ে ব্যাপারটি বুঝে নেওয়া যাক উদাহরণ স্বরুপ আমি একটি তারে তৈরি তরঙ্গ নিতে পারি এমন একটি তরঙ্গ যেটি একটি তারের মধ্যে যাচ্ছে ধরা যাক আমরা দুটি ভিন্ন তার নিলাম একটির ভর মিউ 1 প্রতি মিটার স্কয়ার আর আরেকটি সামান্য আলাদা ভর মিউ 2 প্রতি মিটার স্কয়ার তাহলে এদের সীমানায় কি হবে যদি একটি তরঙ্গ আসে ধরো এইখানে এসে একটি তরঙ্গ মিলল আর অন্য দিকে সেটি চলে গেল এইভাবে তাহলে কি হবে এই বিন্দু তে সরণ হল y এই বিন্দু কে ধরা যাক x সমান 0 কোন জটিলতায় না গিয়ে আগত তরঙ্গ কে বলব y ইন্সিডেন্ট ও সঞ্চারিত তরঙ্গ কে বলব y ট্রান্সমিটেড ধরে নাও কোন প্রতিফলন নেই যদি কোন প্রতিফলন না থাকে কি হবে আমি জানি যে সরণ একই রকম দেখতে হওয়া উচিত আমি যেই দিক দিয়ে আসি না কেন তাই x সমান 0 তে y i সমান y t আরেকটি সমীকরণ কি হবে এই বিন্দু টি যদি দেখি এর কোন ভর নেই তোমরা একে একটি খুব ছোট বিন্দু ধরে নাও যার কোন ভর নেই আর তাই সীমানায় এই বিন্দু তে বল হবে শূন্য না হলে তো সে অসীম ত্বরণ নিয়ে চলতে থাকত প্রদত্ত বল কত তা আমরা পরের স্লাইডে দেখব এই যদি সীমানা হয় বাঁ দিকে এই হল সরণ ডান দিকে আমাদের আছে অন্য সরণ সীমানায় যদি বাঁ দিক দিয়ে দেখি তারে টান আছে T মনে রেখো আমি খুব ছোট বিস্তার নিয়েছি তাই টান সমান থাকবে এই বিন্দু টি একটি বল T অনুভব করে এই কোণে যার নাম থিটা এ একটি অনুভূমিক কম্পোনেন্ট সৃষ্টি করে যার মান T কোসাইন থিটা একে নাম দিই থিটা 1 কারণ এটি বাঁ দিকে আর সৃষ্টি করে উল্লম্ব কম্পোনেন্ট T সাইন থিটা1 এবার ডান দিকেও আছে সমান টান T কিন্তু এদিকে কোণ টি হল থিটা 2 তাহলে এর অনুভূমিক বল হবে T কোসাইন থিটা 2 আর উল্লম্ব বল হবে T সাইন থিটা 2 কোণ ছোট হলে বা ছোট বিস্তার হলে আমরা কোসাইন থিটা 1 ও কোসাইন থিটা 2 একই নিতে পারি আর তাই দুটির অনুভূমিক কম্পোনেন্ট কাটাকুটি হয়ে যায় কারণ এই নীল দিয়ে আঁকা কম্পোনেন্ট যায় ডান দিকে ও এই লাল দিয়ে আঁকা টি যায় বাঁ দিকে কিন্তু উল্লম্ব কম্পোনেন্ট দুটি T সাইন থিটা 1 ও T সাইন থিটা 2 যা আমরা দেখেছি যায় ওপর দিকে তাই এটি হয়ে যাবে T থিটা 2 বিয়োগ থিটা 1 আসলে থিটা 1 প্রায় সমান হল ট্যাঞ্জেন্ট থিটা 1 এর যার সমান হল d y ইন্সিডেন্ট বাই d x একই ভাবে থিটা 2 প্রায় সমান হল ট্যাঞ্জেন্ট থিটা 2 এর যার সমান হল d y ট্রান্সমিটেড বাই d x তাহলে মোট বল হয় T d y ট্রান্সমিটেড বাই d x বিয়োগ d y ইন্সিডেন্ট বাই d x তরঙ্গ সমীকরণ থেকে একে লেখা যায় যেহেতু দুটি তরঙ্গই ডান দিকে যাচ্ছে T d y T বাই dt গুন ঋণাত্মক 1 বাই v 2 যেখানে v 2 হল ডান দিকের তারে বেগ যোগ 1 বাই v 1 গুন d y I বাই d t ও এর সমান অবশ্যই শূন্য

তাহলে যেই দুটি সমীকরণ আমরা পেয়েছি তা এই তারের বাঁ দিক ও ডান দিকের বৈশিষ্ট নিয়ে প্রথম টি y ইন্সিডেন্ট সমান y ট্রান্সমিটেড আর দ্বিতীয় টি ঋণাত্মক 1 বাই v 2 গুন d y T বাই dt যোগ 1 বাই v 1 গুন d y I বাই d t সমান 0 যেহেতু y I সমান y T d y ইন্সিডেন্ট বাই d t সমান d y t বাই d t কারণ এদের দশা সমান থাকে এই শর্ত টি সর্বদাই সন্তুষ্ট হয় তাই ঋণাত্মক 1 বাই v 2 যোগ 1 বাই v 1 গুন d y I বাই d t সমান 0 হয় এর মানে হল এই নতি টি শূন্য অর্থাৎ এই মাঝের বিন্দু তে কোন বেগ নেই যেই বিন্দু তে দুটি মাধ্যম মিলছে সেখানে বেগ সমান অথচ বেগ সমান তখনই হবে যখন মাধ্যম দুটি এক ও যার ফলে সম্পূর্ণ তরঙ্গ টি সঞ্চারিত হবে কিন্তু তা হতে পারেনা তাহলে এই সমীকরণ গুলি কি ভাবে সন্তুষ্ট করা যায় হয় d y I বাই d t সমান 0 হতে হয় যা হতে পারেনা বা দুটি বেগ সমান হতে হয় সব গুলি সমীকরণ কে সব সময় সন্তুষ্ট করতে গেলে আমাদের এই গমন পথে প্রতিফলন কেও অন্তর্ভুক্ত করতে হবে নিতে হবে y রিফ্লেক্টেড অতএব যেখানেই সীমানা থাকবে দুই দিকের বেগ ভিন্ন হতে গেলে সেখানে প্রতিফলিত তরঙ্গ থাকতেই হবে নইলে এই সমীকরণ গুলি কে সন্তুষ্ট করা যাবেনা যেগুলি প্রকৃত রূপ সমীকরণ তাহলে এবার আমরা বলব যে যদি তার টির দুই দিকে ভিন্ন ভর থাকে আগত তরঙ্গ ও সঞ্চারিত তরঙ্গের সাথে থাকবে প্রতিফলিত তরঙ্গ যাদের সরণ কে লিখব যথাক্রমে y I y t ও y r যেহেতু সীমানায় সরন সমান হবে y I যোগ y r সমান হবে y t এটি সমীকরণ এক এর সাথে মোট বল ও হতে হবে শূন্য বাঁ দিকে আমাদের আছে মোট সরন সমান y I যোগ y r আর এই উল্লম্ব কম্পোনেন্ট আবার হবে থিটা অর্থাৎ d বাই d x y I যোগ y r গুন টান এই হল মোট বল বাঁ দিকে ডান দিকে মোট বল হল টান গুন d y t বাই d x এক দিকে নিয়ে এলে হবে ঋণাত্মক টান গুন d বাই d x y I যোগ y r যোগ টান গুন d y t বাই d x সমান 0 এই হল দ্বিতীয় সমীকরণ এবার এদের সময়ের সাপেক্ষ্যে লিখি তার আগে এই টান T কেটে দিই কারণ ডান দিকে তো 0আমাদের থাকছে d y I বাই d x ঋণাত্মক চিহ্নের সাথে বিয়োগ পার্শিয়াল y r বাই পার্শিয়াল x সমান ঋণাত্মক পার্শিয়াল y t বাই পার্শিয়াল x এই সব আমরা ধনাত্মক লিখে নিতে পারি আগত তরঙ্গ টি বাঁ দিক থেকে ডান দিকে আসছে তাই এখানে হবে ঋণাত্মক 1 বাই v 1 d y I বাই d t প্রতিফলিত তরঙ্গ টি যাচ্ছে বাঁ দিকে তাই এখানে যোগ হবে 1 বাই v 1 d y r বাই d t আর এই পুরোটা সমান হবে ঋণাত্মক1 বাই v 2 d y t বাই d t যেহেতু সরণ গুলি সব সময় সমান আমি সময়ের সাপেক্ষ্যে ডেরিভেটিভ কে বাইরে নিয়ে যেতে পারি আর লিখতে পারি ঋণাত্মক y I বাই v 1 যোগ y r বাই v 1 সমান ঋণাত্মক y t বাই v 2 বা ঋণাত্মক v 2 গুন y I যোগ v 2 গুন y r সমান ঋণাত্মক v 1 গুন y t এই হল আমাদের দ্বিতীয় সমীকরণ এই দুটি সমীকরনের সমাধান করলে আমরা y ট্রান্সমিটেড ও y রিফ্লেক্টেড পেয়ে যাবো y ইন্সিডেন্ট এর সাপেক্ষ্যে এবার তাই করা যাক আমি বরং সমীকরণ গুলি পরের স্লাইড এ আবার লিখি প্রথম সমীকরণ হল y ইন্সিডেন্ট যোগ y রিফ্লেক্টেড সমান y ট্রান্সমিটেড আমাদের দ্বিতীয় সমীকরণ হল ঋণাত্মক v 2 গুন y ইন্সিডেন্ট যোগ v 2 গুন y রিফ্লেক্টেড সমান ঋণাত্মক v 1 গুন y ট্রান্সমিটেড আমরা প্রথম সমীকরণ কে v 1 দিয়ে গুন করব ও তারপর তাকে দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করব তাহলে আমরা পাবো v 1 বিয়োগ v 2 y ইন্সিডেন্ট যোগ v 1 যোগ v 2 y রিফ্লেক্টেড সমান 0 আর তার থেকে পেয়ে যাবো y রিফ্লেক্টেড সমান v 2 বিয়োগ v1 বাই v 2 যোগ v1 গুন y ইন্সিডেন্ট একই রকম কৌশলে আমরা পাবো y ট্রান্সমিটেড সমান 2 v 2 বাই v 2 যোগ v1 গুন y ইন্সিডেন্ট এবার চটপট সীমানা শর্ত গুলি মিলিয়ে নিই আমরা যদি নিই y I যোগ y r সমান v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 যোগ 1 গুনy I আমরা সত্যই 2 v 2 বাই v 2 যোগ v1 গুন y I পাই যেটি আমাদের উত্তর এসছে এখানে লক্ষ্য করো যদি v 2 v 1 এর চেয়ে ছোট হয় y রিফ্লেক্টেড ও y ইন্সিডেন্ট এর দিক সম্পূর্ণ উলটো হয় অর্থাৎ ডান দিকে যদি একটু ভারি তার থাকে যার ফলে v 2 ছোট হয় প্রতিফলিত তরঙ্গ টির দশা পাল্টে যায় এই হল একটি তারে সৃষ্ট যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের উত্তর এটাও দেখানো যায় এই বিস্তার গুলির সাহায্যে যে আগত শক্তির সমান হর প্রতিফলিত শক্তি যোগ সঞ্চারিত শক্তি যা শক্তি সংরক্ষণ নীতি সন্তুষ্ট করতে প্রয়োজন ঠিক এই রকম সমীকরণ এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য লেখা যাবে যদিও তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য সীমানা শর্ত গুলি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষ্যে হবে ঠিক আর সেই সীমানা শর্ত গুলি আমাদের দেবে তড়িৎ ক্ষেত্রের কতটা বিস্তার বা আগত তড়িৎ ক্ষেত্রের কতটা ভগ্নাংশ প্রতিফলিত হবে কতটা ভগ্নাংশ সঞ্চারিত হবে এই নিয়ে আমরা পরের পাঠক্রমে চর্চা করব